সিঙ্গেল ফেজ AC সার্কাইটস কন্টিনিউড সুতরাং সেই সংখ্যাগত নিয়ে আসুন আমরা আবার ফিরে আসি সুতরাং Z জানুন এটি একটি সিরিজ R L C সার্কিট এটি R j L 1ω C ω আমি বলেছিলাম এটি 40 কারণ sin ω t সুতরাং ω হল 40 তাই একটি L ω 02 হেনরি দেওয়া হয় তো একটি L ω 1ω C ω হল 40 এবং C 00014 ফেরাড দেওয়া হয় সুতরাং এটি আসলে 10 j 10 Ω হয়ে উঠছে সুতরাং 1414 অ্যাঙ্গেল 40o কারণ এটি 10 j 10 তো r আমরা যাকে বলি তা হল √ ওভার R10 2 10 2 ম্যাগনিটিউড এবং সেটা হবে 10 √ 2 সুতরাং 10 √ 2 হবে 1414 হবে এবং অ্যাঙ্গেল হবে tan ইনভার্স r যেটা হল 1010 কারণ এটি 10 j 10 সুতরাং এটি tan ইনভার্স r 1 অর্থাৎ 45o এই কারণেই এই অ্যাঙ্গেল টি 45o তো আমাকে এটি পরিষ্কার করে বলতে দিন এটি আমার ইম্পিডেন্স Z এখন অতএব i t it সময়ের দিক থেকে উল্লেখ করা হয়েছে বলে প্রথমে দেখায় সুতরাং আমাকে sin ω t জন্য ব্যবহার করতে হবে সুতরাং i t r এটি 100 sin 40 t তো 100 sin 40 t বিভক্ত হবে Z1414 অ্যাঙ্গেল 45 দ্বারা কারণ ভোল্টেজ দ্বারা কারেন্ট এবং ভোল্টেজ দ্বারা ইম্পিডেন্স রয়েছে সুতরাং এটি 71 হয়ে যাচ্ছে যদি 100r বিভক্ত হয় যা আসলে প্রায় 707 হয়ে যাবে কারণ এটি 100 বিভক্ত হয় 10√2 দ্বারা তো এটি 10√ 2 হয়ে উঠছে যা 10 0707 কারণ 1√ 2 হল আসলে 707 সুতরাং এটি 707 আমি 71 হিসাবে আনুমান করেছি এবং এই অ্যাঙ্গেলটি r অ্যাঙ্গেল বলা হয় অ্যাঙ্গেল 45o তো মূলত এটি sin 40 t 45 o কিভাবে এটা ঠিক করা হয়েছে তাই আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং উদাহরণস্বরূপ r ফেজোর কোয়ান্টিটি তৈরি করুন এটি আমার r যাকে আমার ভোল্টেজ বলা হয় এটি সর্বাধিক ভোল্টেজ যদি rms মান তাই গ্রহণ করা হয় এটা 100√ 2 হবে 100√ 2 যেটা 50√2 ভোল্ট হবে এটি ইম্পিডেন্স 10 √ 2 আসলে আমি 10 j 10 মানে 10 √ 2 অতএব আমার কারেন্ট হবে 50 √ 210 √ 2 5 অ্যাম্পিয়ার এটি আমার কার্রেন্টের rms মান যদি এটি আমার rms মান হয় তাহলে যদি গুণ হয় √ 2 দিয়ে তবে এটি 707 হবে এই মুহুর্তে আমাকে এটা পরিষ্কার করতে দিন তার মানে আমি এটাই বোঝাতে চেয়েছি ফেজোর টার্মটি সঠিকভাবে লিখুন সুতরাং i আসলে i হবে এটি 50 √ 2 এটি sin 40 t তো sin ω t θ এখানে θ 0 হয়ে আছে সুতরাং এটি 50 √ 2 অ্যাঙ্গেল 0o হবে এবং এটি 1414 10√2 অ্যাঙ্গেল লিখতে পারেন 45o তার মানে এটি আসলে √ 2 √ 2 বাতিল হবে এটি 5 অ্যাঙ্গেল 45o হবে কারণ অ্যাঙ্গেল 0o অ্যাঙ্গেল 45o দ্বারা আছে এটি উপরে যাবে sin সুতরাং এটি 0 o 45 o অ্যাঙ্গেল অ্যাঙ্গেল 45o হবে সুতরাং এই কারণেই এই কারেন্ট টি আসলে rms মান হবে এটি আসলে 5 অ্যাঙ্গেল 45o এখন আমাকে এটি পরিষ্কার করতে দিন তো কারেন্ট i 5 অ্যাঙ্গেল 45 o এখন এটি পিক মান হবে 5 √ 2 যেটা হবে 707 এটি পিক মান এবং যদি আমি এটি r রাখতে চাই t এর টার্মে হবে তো এটি অ্যাঙ্গেল 45o মানে এটি sin ω t এবং 45o সুতরাং 707 আমি এটিকে 71 হিসাবে আনুমান করেছি এই মান হবে 707 তো তবে আনুমান 71 হিসাবে সঠিক সুতরাং এই কারণেই আমরা তৈরি করছি তা হল 707 sin 40 t 45 o সুতরাং এটি তৈরি করা হয়েছে আমি আশা করি এই ভিডিও টি ঠিক বুঝতে পেরেছেন সময় দেখুন 0449 দেখুন যে যদি কোন প্রশ্ন থাকে তবে প্রতিটি প্রশ্ন ফোরামে রাখবেন সব প্রশ্নের উত্তর দেবে সুতরাং এরপরে হল r VR t এবং r যাকে বলি এবং VL t এবং VC t সুতরাং VR t হল i t R তাই এটি r তার মানে R 10 Ω সুতরাং এটি 71 I 2 ছিল তাই এটি 71 sin 40 t আসলে এটি 7 পয়েন্ট r 707 হওয়া উচিত ছিল কারণ 707 সঠিক হিসাবে আনুমানিক হয় 71 তো এখন কোনও বিভ্রান্তি হওয়া উচিত নয় একইভাবে r VL i t j XL এখন i t r আমাদের i t 71 আনুমানিক মান নিয়েছে তারপর 40 t 45o এখন আমরা যা করছি তা হল যদি কেবল গুণিত হয় j XL XL 1l ω দ্বারা তাহলে গণনা করুন আমার প্রশ্নটি এটি j মানে অ্যাঙ্গেল 90o এটি অ্যাঙ্গেল 90o সুতরাং এটি অ্যাঙ্গেল 90 o এবং 45 o সহ যদি যোগ করা হয় তবে এটি 568 হবে আসলে 40 t 135o হবে তো আমি যেভাবে দেখিয়েছি যদি rms মানে ফেজোর নিতে হয় এবং যদি এটি কে গুণ করা হয় সুতরাং এই j মানে এটি অ্যাঙ্গেল 90 o 90 o যে কারণে এটি 40 t R135 o একইভাবে VC t i t j X C সুতরাং j x j মানে এটি অ্যাঙ্গেল - 90o তার মানে যখন গুণিত হয় i t দিয়ে সুতরাং এখানে এটি 45 o তাই 45 90 যে এটি 45 o যে আমার VC t সুতরাং এই সমস্ত জিনিসগুলি হল r আমাকে এটি পরিষ্কার করতে দিন এটি r ইনস্টানটানেওয়াস পোলারিটি ভোল্টেজে সুতরাং এই সমস্ত জিনিসগুলি এখানে দেখানো হয়েছে এটি 10 Ω এটি j 8 Ω এবং এটি r r j X E সুতরাং j 8 Ω এবং এটি 50 ভোল্ট এটি 40 ভোল্ট এবং এটি 90 ভোল্ট বলা হয় Ω এই সব আসলে r rms মান কারণ V দেওয়া 100 00 R100 sin 40 t এটি সঠিক দেওয়া হয় সুতরাং 100√ 2 707 r আনুমানিক করা হয় এটি 71 ভোল্ট এটি 70 এটি rms মান আর যদি গণনা করা হয় v বা t এটি পিক মান v m r 71 এটি আনুমানিক হয় 707 সুতরাং যদি rms মান 707√ 2 নিন তবে এটি r হবে যাকে 50 ভোল্ট বলা হয় যে কারণে এটি 50 ভোল্ট একইভাবে VL t এর জন্য এটি 56 আমাকে এটি পরিষ্কার করতে দিন তাই VL t 568 এটি সর্বাধিক মান সুতরাং 568√ 2 যা r 40 ভোল্ট হয়ে যাবে যে কারণে এটি 40 ভোল্ট এটি rms মান একইভাবে এই ক্যাপাসিটারের জন্য এটি এই VC জুড়ে একটি ভোল্টেজ এটি পিক মান 1278 বিভক্ত হয় √2 দ্বারা এটি আসলে 90 ভোল্ট এবং এই VI এটি 71 মানে 707 ভোল্ট এবং এই কারেন্টটি আমি বলেছিলাম I কারেন্টের rms মান 5 অ্যাম্পিয়ার কারণ এটি 71 তাই যে আসলে 71 এটি 7 পয়েন্টের আনুমানিক মান এটি সর্বাধিক মান যদি বিভাজন হয় √ 2 দ্বারা তবে এটি 5 অ্যাম্পিয়ার সুতরাং এই কারণেই এটি 5 অ্যাম্পিয়ারি এই ডায়াগ্রাম টি সম্পূর্ণরূপে এই rms মানের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাই এই সমস্ত জিনিসগুলি rms মান rms মান এগুলি সমস্ত rms মান এবং এটিই সার্কিট এই উদাহরণটি আমার নেওয়া একটি উদাহরণ হতে পারে একই সাথে আমি rms মানের পিক মান এবং পিক মানের rms মান দেখাতে পারি যাতে আমাদের বোঝাপড়া খুব সরল করে দিবে সুতরাং এখন প্রশ্নটি ফেজোরের টার্মস এ থেকে এখন আমি ইতিমধ্যে ফেজোরের ক্ষেত্রে বলেছি এটি কেবল Z বার হবে এই জিনিসটি সঠিক জটিল কোয়ান্টিটি হতে পারে তো এটি 100√ অ্যাঙ্গেল 0o কারণ এটি 100 sin 40 t ভোল্টেজ সুতরাং এটি sin ω t 0 o তো এটি 0 এবং বিভক্ত হয় এই Z দ্বারা তাই এটি কারেন্ট 5 অ্যাঙ্গেল 45 5 অ্যাঙ্গেল 45o এবং এটি VR R I r যাকে 50 অ্যাঙ্গেল 45 o বলা হয় এগুলি সমস্ত ম্যাগনিটিউডর 50 ভোল্ট 40 ভোল্ট এই জিনিসটি এখন R I তো এটি অ্যাঙ্গেল 45o এখন VL j XL তো r j L XL I I 5 45 o অ্যাঙ্গেল 45o এবং j XL মানে এটি অ্যাঙ্গেল 90o তাই 90 45 তাই 135o এবং গুণিত হয় XL XL দ্বারা এখানে গণনা করা হয় এটি r j XL I সুতরাং যে মূল্যই আসুক না কেন তা দেওয়া হয় r 8 Ω সুতরাং এটা 40 ভোল্ট এই সব ভোল্ট 40 ভোল্ট একইভাবে VC j X I কারণ j অ্যাঙ্গেল 90o সুতরাং 90o এবং এটি 45o তো এটি 45 o ভোল্ট তাই এটি r VR এটি r VL এবং এটি r VC তো এই আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি যে এটি কীভাবে নেওয়া উচিত সুতরাং এই কারণেই এই উদাহরণটি এমন ভাবে নেওয়া হয় যে সর্বাধিক মান এবং rms মানের আমাদের সমস্ত ধারণাটি স্পষ্ট হবে পরবর্তী প্রশ্নটি হল যে ফেজোর কোয়ান্টিটির দিক থেকে সমস্ত rms মান সঠিক সুতরাং যেখানে যেমন টাইম ফাংশন বা ইনস্টানটানেওয়াস মান দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এটি সময় ফাংশন রাখার সময় সর্বাধিক মান হয় এটি সর্বাধিক মান হওয়া উচিত এবং ফেজোর ফর্ম বা কোয়ান্টিটিের মধ্যে রাখবে এটি rms মান হবে অর্থাৎ এটি r যে এই নোটটি এখানে লেখা হয়েছে এখন সার্কিট পাওয়ার লস কেবল I 2 R তাই মূলত এটি 250 ওয়াট হবে যেটা r I 2 লস একইভাবে এটি যে পাওয়ার ফ্যাক্টর করতে পারে যাকে অন্য জিনিস বলি তা হল এটি কে r করতে পারে এটি গণনা করেন V I cos θ একই মান দিবে সুতরাং যদি আমি বলতে চাই যে r এই পাওয়ার লস কে রেজিস্টারে বিলুপ্ত করছে তা যদি আমি জানি R হল I 2 R I তখন তা হবে 5 অ্যাম্পিয়ার একটি rms মান গুণ 10R হল 10 250 ওয়াট সম্পর্কটি VI cos θ ব্যবহার করে এবং cos θ পাওয়ার ফ্যাক্টর কোথায় পরে এটি তা দেখতে পাবে নেতৃস্থানীয় পাওয়ার ফ্যাক্টর টি r 0707 তাই আপনি যদি VI cos θ গণনা করেন একই মান 250 ওয়াট পাবেন তার মানে যদি আপনি ফেজোর ডায়াগ্রাম আঁকেন এটি একটি রেফারেন্স যা 707 এর সরবরাহ ভোল্টেজ সুতরাং প্রায় এটি 70 এটি একটি সরবরাহ ভোল্টেজ যদি VR VR আসে আসলে এটি VR দেওয়া হয়েছিল 50 অ্যাঙ্গেল 45o দেওয়া হয়েছিল যা এটির ক্ষেত্রে তাই এটি আমার VR একইভাবে I 5 অ্যাঙ্গেল 45o এবং VR R এর কোনও অ্যাঙ্গেল নেই এটি কেবল গুণিত হয় দশ দিয়ে সুতরাং একই লাইন I বরাবর প্লট করা হয় এবং এই VR প্লট করা হয় কারণ r VR 50 অ্যাঙ্গেল 45o এবং I r 5 অ্যাঙ্গেল 45o সুতরাং এই বিষয়ে এটি স্পষ্ট যে সরবরাহ ভোল্টেজ হল r 707 যে প্রায় 71 ভোল্ট পরবর্তী r VL r VL r 40 অ্যাঙ্গেল 135o যা আমি দেখেছি সুতরাং এই অ্যাঙ্গেল গুলি এই মোট অ্যাঙ্গেল টি 135o এই বিষয়ে স্পষ্ট v সরবরাহ যে কারণে VC g বা VL এটি r VL একইভাবে VC আসলে 90 অ্যাঙ্গেল 45o দেখেছেন যদি এটি তে আসে তাহলে এটি ঠিক আছে এই সমস্ত VR VC VL সব ঠিক আছে তাই এই ক্ষেত্রে এই VC হয় দেখুন সময় 1328 এই অ্যাঙ্গেল 45o হয় সুতরাং যদি দেখুন যে কারেন্ট I আসলে ভোল্টেজ লিড করছে 45o দ্বারা তার মানে পাওয়ার ফ্যাক্টর এখানে কারেন্টকে লিড করছে কারণ অ্যাঙ্গেলটি পজিটিভ সুতরাং কারেন্ট লিড দিচ্ছে এবং এটি 45o এবং এটি VL আর এটি এই r VL এবং VC মধ্যে VC অ্যাঙ্গেল ঠিক বিপরীত তাই এটি 180o যারা তৈরী করে সুতরাং ফলস্বরূপ আসলে r কারেন্ট লিড করছে সুতরাং VC VL হবে r কারেন্ট সেই ক্ষেত্রে লিড করছে সুতরাং VC VL চেয়ে বড় হবে এই VC 90 ভোল্ট এবং VC 40 ভোল্ট সুতরাং VC VL চেয়ে বড় তাই কারেন্ট লিড করছে আমাকে প্রতিটি এবং সবকিছু বুঝতে হবে ঠিক এই কারণেই এই কারেন্ট টি 45o সুতরাং জানুন এই কারেন্টটি 5 অ্যাঙ্গেল 45o এবং ভোল্টেজ 707 ধরুন যাটা r 71 অ্যাঙ্গেল 0o সুতরাং r সহজেই খুঁজে বের করতে পারব কি হবে কি হবে r এই জিনিসটি হল পাওয়ার সুতরাং এই কারণেই আমরা এটিকে VI বলি এটি cos θ সুতরাং V r 71 এই rms মান I 5 এবং cos θ cos 45o যেটা 1√ 2 যদি এই 71√ 2 প্রায় 50 হয় এটি R250 ওয়াট এটি পাওয়ার VI cos θ আগে আমি এটি দেখিয়েছিলাম I 2 R এছাড়াও 250 ওয়াট সুতরাং এটি একই অধিকার হতে হবে যাতে এটি তার মানে যদি কিছু ভুল হয়ে যায় তবে সমস্ত গণনা সঠিক যদি এটি মেলে না মানে কোথাও r গণনা ভুল হয়েছে সুতরাং আমাকে গণনা সম্পর্কে সতর্ক থাকতে হবে কারণ জটিল সংখ্যাপ্রতিটি পদক্ষেপের সাথে জড়িত সুতরাং এইভাবে এটি r ফেজোর ডায়াগ্রাম সুতরাং আপনারা কীভাবে ফেজোর ডায়াগ্রাম আঁকতে হয় সে সম্পর্কে সবকিছু বুঝতে পারবেন এবং আমি সেই r অ্যাঙ্গেল টি বলেছিলাম এবং যদি এটি r তৈরি করা হয় তবে এটি R1st কুয়াড্রান্ট হবে এটি R2nd কুয়াড্রান্ট হবে এটি R3rd এটি 4th কুয়াড্রান্ট বলা হয় সুতরাং এই ভোল্টেজ দ্বিতীয় কুয়াড্রান্ট এ আছে এবং এই ভোল্টেজ VC এবং r সেই 1st কুয়াড্রান্ট এ থাকে সুতরাং এটি যে কোনও মান এর হতে পারে কারণ ফেজোর একটি রোটেটিং ভেক্টর যেখানে jth ইম্পিডেন্স একটি ফেজোর কোয়ান্টিটি নয় এটি একটি জটিল কোয়ান্টিটি তাই যে আমি বলেছিলাম এই একটি উদাহরণ প্রতিটি এবং সবকিছু সঠিক বুঝতে অনেক সাহায্য করবে সুতরাং এই সমস্ত লেখা এখানে রয়েছে সুতরাং আমি এখন এই ভোল্ট অ্যাম্পিয়ার একটিভ এবং রিএক্টিভ পাওয়ার সঠিকভাবে পড়ব সুতরাং ভোল্ট অ্যাম্পিয়ার মানে VA একটিভ এবং রিএক্টিভ পাওয়ার তাই এখন এটি এই r এখন কারেন্ট এবং অ্যাপ্লাইড ভোল্টেজের rms মানগুলি কে অ্যাপারেন্ট পাওয়ার বলা হয় তার মানে এর অর্থ r V I এটি কে অ্যাপারেন্ট পাওয়ার বলা হয় এটি ভোল্টেজ এটি কারেন্ট সুতরাং ভোল্ট হল Vকারেন্ট I অ্যাম্পিয়ার তাই বলুন এটি ভোল্ট অ্যাম্পিয়ার বা ভোল্ট অ্যাম্পিয়ার শর্ট করে VA বলা যেতে পারে বোরো ইউনিট কে KVA বা mega ভোল্ট অ্যাম্পিয়ার বলা যেতে পারে সময় দেখুন 1654 এবং এটিকে অ্যাপারেন্ট পাওয়ারও বলা হয় সুতরাং অ্যাপারেন্ট পাওয়ার V I ঠিক তাই কোনও cos θ জড়িত নয় এটি কেবল V I সুতরাং এখন একটিভ পাওয়ার হল VI cos θ এটি ওয়াট সুতরাং একটিভ পাওয়ার যা r VI cos θ এটি VI cos θ তার মানে cos θ pVI অর্থাৎ P হল একটিভপাওয়ার যেটা বিভক্ত হয় ভোল্ট অ্যামপিয়ার দ্বারা এটি r cos θ এবং রিএক্টিভ পাওয়ার Q VI sin θ ভোল্ট অ্যাম্পিয়ার VAR VA R V ছোট r আসলে r অ্যাম্পিয়ারের জন্য দেওয়া আছে তবে উভয় পার্থক্য করার জন্য শর্ট VAR ধরুন সুতরাং Q VI sin θ VAR কে রিএক্টিভ পাওয়ার বলে অভিহিত করি সুতরাং এখন রিএক্টিভ পাওয়ার sin θ r QVI সুতরাং রিএক্টিভ ভোল্ট হবে অ্যাম্পিয়ার দ্বারা ভোল্ট অ্যাম্পিয়ার যেটা হল QVI সুতরাং যদি এটি কারেন্ট হয় এবং যদি r কারেন্ট হয় তবে আমি মনে করুন এই কারেন্ট টি এই অ্যাঙ্গেল θ টিকে লিড করছে তারপরে এই X এক্সিস এর উপর r প্রোজেকশন হল I বা একটি I cos θ এবং এটি I sin θ এবং এটি r ভোল্টেজ V ঠিক তাই I cos θ একটিভবা পাওয়ার কম্পোনেন্ট কারণ পাওয়ার হল VI cos θ সুতরাং এই I cos θ কারেন্ট একটিভ বা পাওয়ার কম্পোনেন্ট কল করুন তো একইভাবে এই রিএক্টিভ পাওয়ার VI sin θ তাই এটি আসলে r রিএক্টিভ পাওয়ারর একটি রিএক্টিভ বা ওয়াটলেস কম্পোনেন্ট তাই যদি এটি VI sin θ হয় তবে এটি sin θ হবে কারেন্ট একটি রিএক্টিভ বা ওয়াটলেস কম্পোনেন্ট অতএব এটির মানে এই ট্রায়াঙ্গল টি সেখানে আছে I হল I cos θ I sin θ এই সমস্ত আর্ম এর জন্য গুণিত হবে V দ্বারা সুতরাং এটি VI হবে এটি VI cos θ হবে এটি VI sin θ হবে যদি গুণিত হয় V দ্বারা তো শুধু দেখুন এই ডায়াগ্রামটি এই রকম পরবর্তী r যদি গুণিত হয় V দিয়ে এটি VI হবে এটি VI cos θ হবে এটি VI sin θ হবে তার মানে রিএক্টিভ ভোল্ট অ্যাম্পিয়ার এটি r রিএক্টিভ ভোল্ট অ্যাম্পিয়ার রিএক্টিভ পাওয়ার অতএব ভোল্ট অ্যাম্পিয়ার VI ভোল্ট আসল পাওয়ার R2 রিএক্টিভ পাওয়ার R2 সুতরাং আমি বলতে চাইছি যদি r আসল পাওয়ার P হয় তবে মনে করুন যদি এটি P নেওয়া হয় যদি এটি Q হয় তবে এটি P 2 Q2 হবে সুতরাং এটি r ভোল্ট অ্যাম্পিয়ার VI তাই আমাকে এটি পরিষ্কার করতে দিন সুতরাং জটিল নোটেশনস ব্যবহার করে পাওয়ার গণনা করব এখন থেকে সুতরাং সর্বত্র ক্ষেত্রে অ্যারো ব্যবহার করে এখন চলবে না আমি আশা করি সবকিছু বোধগম্য হবে তো ফেজোর এবং অন্যান্য জিনিসগুলি যা কিছু আমি বলব তাই মনোনিবেশ করবে বা করবে না অ্যারো ও অন্যান্য জিনিস রাখবে না আশা করি এটি বোধগম্য হবে সুতরাং জটিল নোটেশনস ব্যবহার করে পাওয়ার গণনা করব সুতরাং যদি এই ফেজোর ডায়াগ্রামটি দেখুন এটি আমার V এবং এটি আমার রেফারেন্স লাইন এবং এই অ্যাঙ্গেল টি α বলা হয় তো এই সাইডটি বা আমরা যাকে বলি তা হল এই হরাইজন্টাল প্রজেকশন V V cos α এবং এই ভার্টিকাল প্রজেকশনটি হল V V sin α একইভাবে এটি কারেন্ট এটি হরাইজন্টাল প্রজেকশন r যা হল I r I cos β এবং ভার্টিকাল টি হল I I sin β আর ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল α β সুতরাং এর অর্থ এটি আসলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল যাকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলা হয় তার মানে কারণ এই ধরণের জিনিস এর জন্য পাওয়ার ফ্যাক্টরটি cos হবে সুতরাং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটি বোঝার অর্থ হল এটি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটি অ্যাঙ্গেল সুতরাং এই কারণেই এটি α পার্থক্য α β তাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটি হল α β এখন এই ভোল্টেজটি লিখতে পারেন তো এই ভোল্টেজ বা আমি কি এটি পরে লিখতে পারি আমি দেখাব এই ভোল্টেজটি V অ্যাঙ্গেল α হতে পারে তার মানে V cos α j V sin α সুতরাং V হল rms মান সবকিছু এখন rms তাই তার মানে V cos α j V sin α এটি V একইভাবে আমাকে এটি পরিষ্কার করতে দিন একইভাবে কারেন্টের জন্য এটি I অ্যাঙ্গেল β যা হল I cos β j sin βযা হয় r I cos β j I sin β যা হয় r I angle β সুতরাং এর অর্থ হল যে এই সমস্ত জিনিস গুলি V V V ক্যাপিটাল Vcos α V ক্যাপিটাল V sin α I r ক্যাপিটাল I cos β I I sin β সুতরাং এই সমস্ত এক্সপ্রেশন্স আমি এখানে লিখেছি Vcos α ছোট v এবং js r sin α r V sin α লিখুন v গুণ V sin α v একইভাবে আমি যে কারেন্ট কে বলেছিলাম তা হল I cos β j I sin β সুতরাং I cos β i সেই ফেজোর ডায়াগ্রাম থেকে এবং j i ' j i যখন এই ভিডিও বক্তৃতাটি দেখবেন প্রথমে নোট বইয়ের উপর ফেজোর ডায়াগ্রাম আঁকবেন তারপর যে এটি খুব সহজ হয়ে যাবে এবং ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ পার্থক্য α β এখানে পাওয়ার ফ্যাক্টর r cos α β হবে আমি বলেছিলাম এখন অতএব পাওয়ার ফ্যাক্টর cos α β তাই একটিভ পাওয়ার হবে VI cos α β সুতরাং তার মানে এটি একটিভ পাওয়ার P VI cos a V তো cos α cos β sin α sin β সুতরাং Vcos α যদি গুণিত হয় VI দিয়ে Vcos α ছোট v রাখুন এবং I cos β রাখুন VI কারণ r I cos β আমি রেখেছি ভার্টিকাল এবং হরাইজন্টাল প্রজেকশন গ্রহণ করেছে যেটা ফেজোর ডায়াগ্রামে লেখা হয়েছে একইভাবে V sin α হল r V এবং I sin β I তার মানে P V I V ' I এখানে এই সমস্ত জিনিসগুলি V V ' I I ' দেওয়া হয় সুতরাং P VI V ' I সুতরাং এটি r এটি আমাদের আসল পাওয়ার একটিভ পাওয়ার এখন রিঅ্যাক্টিভ পাওয়ার হবে Q VI sin α β তো এটি VI sin a cos b cos a sin b ফর্মুলা সুতরাং sin α cos β cos α sin β তাই V sin α V এবং r I cos β I তো এটি V ' I Vcos α V I sin β I সুতরাং Q V ' i VI এই মুহূর্তে কারেন্ট I অ্যাঙ্গেল β তার মানে কারেন্ট কনজুগেট টি হবে I অ্যাঙ্গেল β r জটিল সংখ্যা থেকে যেটা হল I β I e এর পাওয়ার j β তার মানে যদি এটি কনজুগেট করা হয় তবে সময় দেখুন 2514 এটি হবে I e এর পাওয়ার j β এই কারণেই এই অ্যাঙ্গেল কনজুগেটটি β সুতরাং P jQ ভোল্টেজ গুণ r যেটা হল r কারেন্ট কনজুগেট এখন এই কনজুগেটটি বই এবং অন্যান্য জিনিসে পাওয়া যাবে কিন্তু কেন কনজুগেট নেওয়া হয় আসলে কনজুগেটটা নাও এই r যাকে P jQ ভোল্টেজ গুণ কারেন্ট কনজুগেট বলা হয় বা P jQ ভোল্টেজ কনজুগেট লিখতে পারেন ঠিক বিপরীতে r এর সাথে গুণ করে যে কোন উপায়ে সঠিক ব্যবহার করতে পারেন P jQ ভোল্টেজ গুণ কারেন্ট কনজুগেট বা P jQ ভোল্টেজ কনজুগেট গুণ কারেন্ট একই ফলাফল পাবেন এখন প্রশ্ন হল কেন কনজুগেট আসলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ক্যাপচার করে এই কারণেই উদাহরণস্বরূপ আরও এগিয়ে যাওয়ার আগে কনজুগেট নিন ধরুন ভোল্টেজ দেওয়া হয়েছে 10 ভোল্ট rms বলছে এটি 30o এবং আমাকে বলা হয়েছে I দেওয়া হয় এটি ভোল্ট এবং আমাকে বলা হয় 5 অ্যাঙ্গেল 15o অ্যাম্পিয়ার এখন প্রশ্নটি হল ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল টি কী সুতরাং সেই ক্ষেত্রে ধরুন যদি আমি একটি রেফারেন্স লাইন নেই তবে এটি আমার রেফারেন্স লাইন হবে সুতরাং V 10 অ্যাঙ্গেল 30o তো এই রেফারেন্সের ক্ষেত্রে এটি এই দিকে থাকবে এটি আমার 10 ভোল্ট এবং এটি আমার 30o এবং রেফারেন্সের ক্ষেত্রে এটি 15 o কারেন্ট সুতরাং এটি নেগেটিভ সাইড থাকবে এটি আমার কারেন্ট I 5 অ্যাম্পিয়ার এবং এটি আমার ভোল্টেজ এবং এই অ্যাঙ্গেলটি 15o তারপরে প্রশ্নটি হল এই ভোল্টেজটি কারেন্ট সুতরাং ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলটি কী এটি আসলে 30 15 যা আর 45 o অতএব আমি যদি কনজুগেটটি সঠিকভাবে না নিই তবে আমি কীভাবে কারেন্ট পাব সুতরাং সাধারণভাবে যদি এটি এইভাবে রাখা হয় P jQ ভোল্টেজ গুণ কারেন্ট কনজুগেট সুতরাং যদি এটি হয় I 5 অ্যাঙ্গেল 15o তাহলে I কনজুগেট হবে 5 অ্যাঙ্গেল 15o r কারণ এটি 15o এটি কনজুগেট হবে 15o সুতরাং ভোল্টেজ 10 30 o তাই এটি 10 অ্যাঙ্গেল 30 o 5 অ্যাঙ্গেল R15 o কারণ কারেন্ট কনজুগেট তাই এটি আসলে 50 অ্যাঙ্গেল 45 o তার মানে এটি হবে r 50 50 cos 45 তো 50√ 2 j r 50√ 2 কারণ sin 45 এছাড়াও 1√ 2 তার মানে আমাদের P এই ক্ষেত্রে পরিণত হবে এই উদাহরণের জন্য আমি যা কিছু নেব তা হবে 50√ 2 ওয়াট এবং Q হবে 50√ 2 var কারণ P jQ 50√ 2 j 50√ 2 সুতরাং আসল এবং কাল্পনিক অংশগুলি এখন পৃথক করা হয়েছে এবং জটিল সংখ্যায় অধ্যয়ন করা হয়েছে সুতরাং এই কারণেই এই কনজুগেটটি অবশ্যই সঠিক হতে হবে অন্যথায় ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল টি ক্যাপচার করতে পারে না অন্যথায় যদি যোগ করা হয় এটি 45o পাচ্ছে তবে গাণিতিকভাবে কীভাবে এটি পেতে হবে এবং কনজুগেট না নেওয়া পর্যন্ত এটি করতে হবে এই কারণেই r যাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ক্যাপচার করার অধিকার কে কনজুগেট বিবেচনা করে যে কারণে P jQ ভোল্টেজ গুণ কারেন্ট কনজুগেট আমি আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন ঠিক তাই এটি r P jQ এখন এর অর্থ গণনা করুন P r P jQ ভোল্টেজ হরাইজন্টাল কম্পোনেন্ট ভার্টিকাল কম্পোনেন্টV jV ' i j I এই ফেজোর ডায়াগ্রাম দেখুন কারণ 2 টি কম্পোনেন্ট আছে একটি আসল কম্পোনেন্ট এবং অন্যটি জটিল r জিনিস বলা হয় যাইহোক হরাইজন্টাল একটি ভার্টিকাল সুতরাং এটি V হিসাবে V jV লেখা যেতে পারে একইভাবে i i jI হিসাবে লেখা যেতে পারে এবং এটি কনজুগেট তার মানে V jV ' i jI গুণ এবংসিমপ্লিফাই করুন যদি P jQ এই এক এবং r এবং এই কাল্পনিক অংশ এই একটি জটিল অংশ খুঁজে পাবেন তার মানে যদি আসল এবং কাল্পনিক অংশ পৃথক করা হয় সুতরাং P VI VI V ' I হয়ে যাবে এবং Q হবে V ' I VI সুতরাং এখানে আমি সম্পর্ক টি ব্যবহার করেV ' I VI এ পৌঁছেছি এবং P VI V ' I পেয়েছি সুতরাং একইভাবে যদি I একই ফলাফল কে কনজুগেট করি তবে সঠিক হবে সুতরাং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল টি সঠিকভাবে ক্যাপচার করে কনজুগেট করা প্রয়োজন আমি আশা করি এই সিঙ্গেল ফেজ সার্কিট পর্যন্ত বুঝতে পেরেছেন যে আসলে AC সার্কিট এটি r এর সাথে জটিল সংখ্যা জড়িত সুতরাং এর কারণে আমি আরও 3 4 টি উদাহরণ দেখাতে পারি তবে যে কোনও ভাল বই এর আমি পরামর্শ দিব এবং কিছু সমস্যার সঠিক সমাধান করুন কারণ জটিল সংখ্যায় r জড়িত আছে সময় দেখুন 3154 সঠিক ভাবে গণনার অনেক সময় প্রয়োজন সুতরাং যাই হোক এই জিনিসগুলি r এবং r যাকে বলা হয় কারণ এটি একটি মৌলিক কোর্স সুতরাং যদি আপনার কোনও বিষয়ে সন্দেহ থাকে তবে প্রশ্নটি সঠিক আকারে রাখুন এখন এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন এরপরে একটি সহজ জিনিস নিন ধরুন এটা দেওয়া হয় যে V r যাকে 100 j 2 ভোল্ট বলা হয় এবং কারেন্ট কে 10 5 অ্যাম্পিয়ার দেওয়া হয় যা rms এ নেওয়া হয় সুতরাং VI P jQ কেবল আমাদের বোঝার জন্য VI কনজুগেট নিয়েছে সুতরাং এটি 100 j 2 এবং I 10 j 5 এবং এটি 10 j 5 কনজুগেট হবে অতএব যদি বহুগুণিত হয় তবে এটি 2000 j 15 100 পরিণত হবে তার মানে আসল এবং কাল্পনিক অংশ গুলি পৃথক করুন সুতরাং P 2000 ওয়াট যা 2 কিলো ওয়াট বিভক্ত হয় 1000 দ্বারা Q 1500 var 15 কিলো var বিভক্ত হয় 1000 দ্বারা আসল এবং কাল্পনিক অংশগুলি পৃথক করুন এখন সিঙ্গেল ফেজ সার্কিট বিশ্লেষণ মনে করুন এর মত একটি সার্কিট আছে ধরুন এটি একটি ইনডাকটিভ সার্কিট এই অংশ ইনডাকটিভ R1 jX1 এটি ক্যাপাসিটিভ R2 jX2 এবং অন্য জিনিস যে R3 এই জুড়ে ভোল্টেজ V1 এটি V2 এটি V3 এবং মোট সরবরাহ ভোল্টেজ V এবং কারেন্ট এর মাধ্যমে প্রবাহিত I কারেন্ট এই মাধ্যমে প্রবাহিত হয় এটি r এটি I সবকিছু rms এখন এবং এটি sin ω t মধ্যে বলা হয় সব rms হয় সুতরাং এটি যেমন ইনডাকটিভ অংশ এটি ক্যাপাসিটিভ অংশ সুতরাং যখন এটি সমাধান করা হয় তখন প্রথমে সার্কিটটি আঁকুন তারপর কী করা হয়েছে তা দেখুন সুতরাং Z1 নিচ্ছি R1 jX1 Z2 R2 jX2 এবং Z 3 ধরুন R3 সুতরাং এটি Z1 এটি Z2 এটি r Z 3 এটি r Z1 এটি r Z2 এবং এটি r Z 3 তবে লিখবো কিন্তু সর্বত্র বার রাখবো না এখন কেবল Z এবং I এবং V কে বোধগম্য করে তুলবে এই সমস্ত ফেজোর I এবং V কে ফেজোর কোয়ান্টিটি বলে এবং এটি জটিল কোয়ান্টিটি সুতরাং V1 জুড়ে ভোল্টেজ হল I1 R1 Z1 V2 r I 2 r I Z2 এবং V3 I Z 3 সুতরাং এখানে V2 I Z2 এবং V3 I Z 3 সুতরাং V I বারবার ফেজোর কোয়ান্টিটি বোধগম্য করবেন না এটি DC অ্যালগেব্রেক কোয়ান্টিটির মতো নয় এটি করবেন না সুতরাং এটি ফেজোর সাম ভেক্টর সাম এর মতো একটি ফেজোর যোগফল তাই V1 V2 V3 I Z1 Z2 Z 3 এই সমস্ত মান গুলি প্রতিস্থাপন করুন V1 V2 V3 Z1 R1 jX1 Z2 r R2 jX2 এবং Z 3 R3 আমরা পাব I R1 R2 R3 j X1 X2 বা সাধারণভাবে V I Z I R jX সুতরাং R যেমন r সিরিজ রেজিস্টেন্স DC সার্কিট R হিসাবে একই যোগ করা হবে R1 R2 R3 এবং X হবে X1 X2 কারণ এটি ইন্ডাক্টিভ এবং অন্যটি ক্যাপাসিটিভ সুতরাং X1 X2 এবং V I Z যা হল I R jX এবং R এবং X এখানে সঠিকভাবে সংজ্ঞায়িত করা হয় অতএব Z এখন √ওভার r R2 X2 ম্যাগনিটিউড কারণ এটি r R jX সুতরাং এর ম্যাগনিটিউড √ ওভার R2 X2 এবং অ্যাঙ্গেল টি θ অতএব θ r tan ইনভার্স X R সুতরাং এটি X X1 X2 tan ইনভার্স X1 X2R1 R2 R3 তাই I V অ্যাঙ্গেল 0√ ওভার R2 X2 অ্যাঙ্গেল θ সুতরাং এটি ইকুইভ্যালেন্ট মোট ইম্পিডেন্স V অ্যাঙ্গেল 0 θ বিভক্ত হয় √ ওভার R2 X2 দ্বারা অতএব এটি V√ ওভার R2 X অ্যাঙ্গেল θ এই I এবং পাওয়ার ফ্যাক্টর θ ভোল্টেজ এবং কার্রেন্টের মধ্যে অ্যাঙ্গেল কারণ ভোল্টেজ অ্যাঙ্গেল 0 এবং কারেন্ট অ্যাঙ্গেল হয় θ তার মানে θ পসিটিভ হলে কারেন্ট একই হয় তবে θ নেগেটিভ হলে কারেন্ট লিড করে সুতরাং tan θ XR এটি একটি sin θX cos θR 1√ ওভার R2 X2 লিখতে পারা যাবে কারণ এটি sin θcos θ XR অতএব sin θX cos θR 1√ ওভার R2 X2 সুতরাং এটি r cos θ R√ ওভার X2 X2 সুতরাং এর সাথে একটি ছোট উদাহরণ নেওয়া হবে ধরুন এটি 4 j 3 এবং এটি 6 j 8 এবং 2 V1 V2 V3 এবং ভোল্টেজ 100 ভোল্ট দেওয়া হয়েছে এবং এটি V1 V2 V3 সুতরাং I VZ তো V যদি এটি V হয় 100 ভোল্ট দেওয়া হয় মানে V 100 ভোল্ট মানে সর্বদা এটি গ্রহণ করবে যা 100 অ্যাঙ্গেল 0o যে একটি রেফারেন্স ধরে নিতে হবে সুতরাং এটি rms মান সুতরাং 100 অ্যাঙ্গেল সময় দেখুন 3701 এবং এটি কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং 100 অ্যাঙ্গেল 0o তাই শুধু ধরে থাকুন এটি এক r I VZ100 অ্যাঙ্গেল 0Z1 Z2 Z 3 সহজভাবে এটি সমাধান 769 অ্যাঙ্গেল 226 o অ্যাম্পিয়ার পাবেন সহজভাবে এটি একইভাবে সমাধান করুন যে V1 হবে I Z1 সুতরাং আমি জানি যে I গুণZ14 j 3 3847 অ্যাঙ্গেল 595o পাব একইভাবে V2 I 2 Z2 এই IZ2 হল 6 j 2 গুণ এবং সিমপ্লিফাই 7692 অ্যাঙ্গেল পাবেন 305o একইভাবে V3 r I r Z 3 কেবল মাত্র R তাই যদি গুণ করা হয় r R তখন হবে R 2 Ω সুতরাং এটি 1538 অ্যাঙ্গেল 226 o ভোল্ট হবে যদি V1 V2 V3 যোগ করে কিনা তা পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে এটি 100 j ভোল্ট হয়ে যাবে আমি বলতে চাচ্ছি যদি সার্কিট টি দেখুন সার্কিট পোলারিটি যাই হোক এই 1 পোলারিটি চিহ্নিত করুন অনেক জায়গা ইচ্ছাকৃতভাবে আমি এখানে চিহ্নিত করিনি শুধুমাত্র একটি r দেখানোর জন্য এই লেকচার ক্লাসে দেখানো হয়েছে সুতরাং এটি এই এইভাবে মুভ করে সুতরাং সর্বত্র এইভাবে মুভ করতে পারে এবং পোলারিটি মার্ক করুন সুতরাং এটি r মনে করুন এটি একটি অংশ এটি r ক্যাপাসিটি অংশ এবং এটি সুতরাং আমি এটি করতে পারি এবং যদি আমি এটি তৈরি করি এবং r KVL প্রয়োগ করি সুতরাং এটি V1 V2 V3 V তবে মনে রাখবেন এটি r ফেজোর যোগফল ম্যাগনিটিউড যোগ করবেন না কারণ এটি ফেজোর যোগফল সুতরাং এই সমস্ত অ্যাঙ্গেল ভোল্টেজ হতে হবে এবং অ্যাঙ্গেল টি সঠিক হিসাবে বিবেচনা করতে হবে সুতরাং তার মানে এই কারণেই আপনি যদি এটি পরীক্ষা করেন তবে আপনি এটি পাবেন R100 ভোল্ট টি চেকিংয়ের জন্য সঠিক সুতরাং যেহেতু আপনি একটি অ্যারো এবং আরও একটি অ্যারো রাখছেন না তবে এটি একটি ফেজোর যোগফল এটি যোগ করুন এবং P 1 I 1 2 R1 237 ওয়াট P 2 I 2 R2 R2 যে r R2 is 6 R1হল 4 সুতরাং এটি 355 ওয়াট এবং P 3 I 2 R3 এটি 118 ওয়াট মোট পাওয়ার আপনি যদি P 1 P 2 P 3 যোগ করেন তবে এটি 710 ওয়াট হয়ে যাবে এবং আপনি যদি V এবং V 100 অ্যাঙ্গেল 0 ব্যবহার করেন তবে I 7769 পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল 226o সুতরাং cos 226o হল 09232 এটি লিড করছে কারণ অ্যাঙ্গেল পসিটিভ কারেন্ট অ্যাঙ্গেল পসিটিভ কারণ ভোল্টেজ হল অ্যাঙ্গেল 0 সুতরাং P VI cos θ যদি তৈরি করা হয় তবে 710 ওয়াটের মতো হবে সুতরাং এখানেও 710 ওয়াট ফলাফল পাবে যে কোনও উপায়ে এটি সঠিকভাবে করতে পারেন এবং এই R1 R2 R3 সার্কিট থাকবে এই r এই R1 4 Ω R2 6 Ω R3 2 Ω সুতরাং এই গণনাগুলির সাথে এই পাওয়ার গণনা করা হয় একইভাবে VI cos θ ব্যবহার করে এটি পেয়েছি এবং আমি যে ফেজোর ডায়াগ্রামটি আঁকিনি তা আঁকুন সুতরাং একটি ফেজোর আঁকুন V দেখিয়ে VI V1 V2 এবং V3 সবকিছু দেখানো হয়েছে যাতে ফেজোর ডায়াগ্রামটি আঁকুন